আমরা এখন ARM এর কন্ট্রোল প্রবাহ নির্দেশ নিয়ে আলোচনা করব এটা হল ARM নির্দেশাবলী সাথে সম্পর্কিত বলে বিবেচনা করতে পারেন ০০ কন্ট্রোল প্রবাহ নির্দেশ কার্যকর করার জন্য INSTRUCTION গ্রহন করে যখনই একটি INSTRUCTION কার্যকর হয় আপনি PCকে 4 দ্বারা বৃদ্ধি করেন যাতে PC পরবর্তী নির্দেশের দিকে INSTRUCTION পেতে পারে প্রতিটি নির্দেশের আকার 32 বিট আকারের হয় তাই আপনাকে এটি 4 বাইট দ্বারা বাড়াতে হবে এখন নিয়ন্ত্রণ প্রবাহে এই PC 4 দ্বারা বাড়ানো হচ্ছে না বরং আপনি অন্য কোনও মান দিয়ে PC আপডেট করছেন সুতরাং পরবর্তী INSTRUCTION অন্য কোথাও থেকে হবে নিয়ন্ত্রণ প্রবাহের নির্দেশের ধরণের ক্ষেত্রে নিঃশর্ত শাখা থাকতে পারে নির্দেশাবলী এই 4 বিভাগে ব্যাপকভাবে হতে পারে আসুন আমরা এক এক করে এই নির্দেশাবলী দেখি প্রথমটি হল নিঃশর্ত শাখার নির্দেশ শর্তহীন শাখায় আমাদের একটি শাখা INSTRUCTION রয়েছে যার mnemonic হল কেবল B assembly language এ আমরা কেবল B টার্গেট বলি সুতরাং এর অর্থ এই নির্দেশের পরে আমরা পরবর্তী নির্দেশিকায় যাব না বরং পরবর্তী নির্দেশিকাটি এখানে লক্ষ্যমাত্রায় থাকবে PCটি যেভাবে বাড়ানো হবে তা হল PC PC 4 না করার পরিবর্তে আমরা যা বলছি তা হল আমরা PC টার্গেট করব যাতে পরের INSTRUCTIONটি প্রাপ্ত হবে এই INSTRUCTIONটি এখানে সংরক্ষণ করা হবে একে বলা হয় নিঃশর্ত শাখা INSTRUCTION এর অর্থ এই যে আপনি যখনই এই বি INSTRUCTION পাবেন তখন সর্বদা এই নতুন ঠিকানায় একটি নিয়ন্ত্রণ স্থানান্তর থাকবে এখন আপনি কিছু শর্তের উপর নির্ভর করে নিয়ন্ত্রণের এই স্থানান্তরও পেতে পারেন এগুলিকে বলা হয় শর্তাধীন শাখা INSTRUCTION এখানে আমি শাখা যদি না সমান নামে একটি শর্তযুক্ত শাখা INSTRUCTION দেখিয়েছি আসুন এই সহজ কোড বিভাগটি দেখুন আপনি বুঝতে পারবেন এটি কি করছে এখানে আমরা কিছু রেজিস্টার আর 2 থেকে 0 সূচনা করছি তারপরে কিছু নির্দেশাবলী এখানে কিছু গণনা চলছে তারপরে আমরা আর 1 তে 1 যুক্ত করছি এবং ফলাফলটি আর 2 এ পুনরায় সংরক্ষণ করা হবে তারপরে আমরা তুলনা করছি যে আর 2 20 হয়ে যাচ্ছে কিনা যদি এটি 20 না হয় তবে আমরা লুপটিতে ফিরে যাই আমরা এটি পুনরাবৃত্তি করি এবং একবার এটি 20 হয়ে যাওয়ার পরে এটি বেরিয়ে আসে এবং পরবর্তী নির্দেশাবলীর সাথে চালিয়ে যায় এর অর্থ এটি আমরা প্রয়োগ করেছি এমন একটি সাধারণ লুপ যা 20 বার নির্দেশাবলীর একটি সেট পুনরাবৃত্তি করবে আপনি এই জাতীয় শর্তসাপেক্ষ লুপটি প্রয়োগ করতে এই শর্তাধীন শাখা INSTRUCTION ব্যবহার করতে পারেন এই তালিকাটি দেখায় কেবল বিএনএই নয় বিভিন্ন শর্তের বিভিন্ন সম্ভাবনা রয়েছে আপনি কিছু গণনা বা তুলনা করতে পারেন এবং এর ভিত্তিতে আপনি অন্য কোথাও লাফিয়ে পড়বেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন সাবরুটিন কল সম্পর্কে কথা বলছি অনেকগুলি INSTRUCTION সেট আর্কিটেকচারে CALL এর মতো কিছু INSTRUCTION রয়েছে একটি কল INSTRUCTION রয়েছে যা আপনি সাবরুটিনকে কল জাম্প দেন সাব্রুটাইন কার্যকর হয়ে যায় সাব্রোটিনের শেষ INSTRUCTIONটি রিটার্নের INSTRUCTION হবে রিটার্ন কি করবে এটি স্ট্যাক থেকে শেষ উপাদানটি পপ করবে এটি এটি PCতে লোড করবে যার অর্থ আপনি যেখানে কল INSTRUCTIONটি কার্যকর করা হয়েছিল সেই প্রোগ্রামে ফিরে আসবেন এর অর্থ পরবর্তী INSTRUCTION কারণ PC সর্বদা পরবর্তী নির্দেশকে ধারন করে এইভাবে জিনিসগুলি একটি প্রচলিত প্রসেসরের মাধ্যমে পরিচালিত হয় তবে এআরএম এ কোনও কল INSTRUCTION নেই বরং শাখা এবং লিঙ্ক নামে একটি INSTRUCTION রয়েছে সংক্ষেপে বিএল রিটার্ন এড্রেস সংরক্ষণ করা হবে এবং তারপরে আপনি সাবরোটিনে ঝাঁপিয়ে পড়ুন এবং যখন আপনি আবার ফিরে যাওয়ার চেষ্টা করছেন আপনাকে r14 তে সঞ্চিত ঠিকানায় ফিরে যেতে হবে এআরএম সাবরুটিন কল রিটার্নে এভাবে পরিচালনা করা যায় আসুন এখানে একটি সাধারণ উদাহরণ গ্রহণ করা যাক খুব ছোট একটি কোড বিভাগ দেখানো হয়েছে মনে করুন কোনও প্রোগ্রামে আপনি কোথাও একটি সাবরুটাইন কল INSTRUCTION বিএল দিয়েছেন এবং এটি যে সাবউরটিন আপনি কল করছেন আমাদের MYSUB হল সাবউরটিনের লেবেল যা আপনি কল করছেন এবং এই লাল বাক্সটি সাব্রোটিনের বডিকে INSTRUCTION করে এই সাবরুটিনের অভ্যন্তরে কিছু নির্দেশাবলীর ব্যবস্থা থাকবে তবে সাবরোটিনে ঝাঁপ দেওয়ার আগে কী হবে লিঙ্ক রেজিস্টার r14 এ এই পরবর্তী নির্দেশিকার ঠিকানাটি বলি এটি এই X সংরক্ষণ করা হবে বর্তমান PC যদি X হয় তবে X X r14 এ সঞ্চিত হয়ে যাবে এবং তারপরে এটি MYSUB এ শাখা করা হবে MYSUBএ বেশ কয়েকটি নির্দেশাবলী থাকবে এটি কার্যকর হবে শেষে যখন এটি ফিরে আসতে চায় এটি কিছু এমওভি নির্দেশাবলী কার্যকর করে এমওভি কেমন PCতে MOV r14 মূলত আপনি এই জায়গায় ফিরে যাচ্ছেন এবং আপনি এখান থেকে পুনরায় execution র কাজ শুরু করছেন এইভাবে আপনি সাবরুটিন বা পুনরাবৃত্তি বাস্তবায়ন করতে পারবেন না যা এত সাধারণ আপনি এখানে দেখুন ফেরতের ঠিকানা r14 সংরক্ষণ করার জন্য আপনার কেবলমাত্র একটি রেজিস্টার রয়েছে এখানে আমি আবার একটি সাধারণ উদাহরণ দেখাব যেখানে আমরা একটি সফ্টওয়্যার স্ট্যাকের ব্যবহার চিত্রিত করছি আমি বলেছিলাম যে আর্ম একটি স্ট্যাক সমর্থন করে না তবে আমরা উপলভ্য নির্দেশাবলী ব্যবহার করে সফ্টওয়্যারটিতে একটি স্ট্যাক প্রয়োগ করতে পারি আসুন আমরা ধরে নিই যে আমাদের একটি স্মৃতি অবস্থান রয়েছে যা আমরা এখানে প্রয়োগ করতে বা স্ট্যাক করতে চাই আমি বলেছি r13 একটি নিবন্ধ যা আপনি সাধারণত স্ট্যাক পয়েন্টার হিসাবে ব্যবহার করেন আমাদের বলুন যে আমরা r13 ব্যবহার করছি এগুলি কিছু মেমরি অবস্থান এবং r13 এখানে INSTRUCTION করছে এই প্রোগ্রামটিতে আমি আমার মূল প্রোগ্রামটি থেকে কী চিত্রিত করছি আমি বিএল মাইএইচ 1 এ কল করছি এটি MYSUB1 এর বডি এবং MYSUB1 থেকে আমি আবার অন্য সাবরুটিন MYSUB2 কল করছি এটি একটি নেস্টেড কল দুটি স্তরের বাসা আমি প্রদর্শন করছি নেস্টিংয়ের প্রথম স্তরে কেবলমাত্র আমার r14 মানটি যেন হারিয়ে না যায় তা নিশ্চিত করার জন্য আমরা একাধিক রেজিস্টার স্টোর INSTRUCTION STMFD ব্যবহার করছি সুতরাং এটি কি করে এটি মূলত r14 এবং কিছু অন্যান্য নিবন্ধগুলি সংরক্ষণ করে যা আমার প্রয়োজন হতে পারে এই তিনটি এবং এই আর 14 লিঙ্ক রেজিস্টারটি এখানে r13 স্ট্যাকের মধ্যে সংরক্ষণ করা হয় তারপরে আপনি MYSUB2 শাখায় শাখা এবং লিঙ্ক করুন এখন আপনার আর 14 টি ওভাররাইট হয়ে গেছে এতে এই নির্দেশের ফেরতের ঠিকানা থাকবে MYSUB2 কার্যকর হয়ে যায় এবং এটি হয়ে গেলে আপনি r14 এ সঞ্চিত ঠিকানায় ফিরে আসেন সুতরাং আপনি এখানে ফিরে যান এবং এখান থেকে পুনরায় কার্যকর করা শুরু করুন এখন শেষে আপনার একটি ম্যাচিং লোড একাধিক রেজিস্টার লোড INSTRUCTION রয়েছে আপনি কী করবেন আপনি আর 13 থেকে আবার লোড করুন এই r13 সেখানে INSTRUCTION করছে এখানে আপনি r0 থেকে r2 লোড করছেন এবং শেষটি PCতে লোড হবে সুতরাং এই আর 14 মানটি স্ট্যাকে যা কিছু সংরক্ষণ করা হয়েছিল তা এখন PCতে লোড হবে যার অর্থ এটি স্বয়ংক্রিয়ভাবে এখানে ফিরে আসবে এই জাতীয় একাধিক নিবন্ধের লোড এবং স্টোর বা এমনকি পুনরাবৃত্তি প্রয়োগ করতে ব্যবহার করতে পারেন ARM নির্দেশাবলী এটি একটি অনন্য বৈশিষ্ট্য যা আমরা সাধারণত অন্যান্য নির্দেশাবলী সেটগুলিতে দেখতে পাই না এআরএমের ডিজাইনাররা খুব সাবধানে এই নির্দেশাবলীর সেটটি বের করে নিয়েছেন এটি বলে যে নির্দেশাবলী শর্তযুক্ত করা যেতে পারে শর্তসাপেক্ষ অর্থ তারা হয় execution কার্যকর করতে পারে বা তারা কার্যকর করতে পারে না আমি প্রতিটি নির্দেশের সাথে কিছু শর্ত নির্দিষ্ট করতে পারি এমন একটি ক্ষেত্র থাকবে যেখানে কিছু শর্ত নির্দিষ্ট করা হয়েছে যদি এই শর্তটি ধরে থাকে তবে তা কার্যকর করা হয় অন্যথায় এটি কার্যকর করা হয় না একটি উদাহরণ নেওয়া যাক ধরুন হাই লেভেল ভাষা এ আমি এরকম কিছু বাস্তবায়ন করতে চাই এখানে আমার একটি সমাধান আছে ধরুন আমি এর মতো বাস্তবায়ন করি আমাকে 10 দিয়ে r2 পরীক্ষা করতে হবে এটি 0 এর সমান বা 0 এর সমান নয় কিনা আমার প্রয়োজনীয়তাটি বলে যদি এটি 0 এর সমান হবে না তবে এই গণনাটি করুন তো আমি কী করছি আমি আর 2 এর সাথে 10 এর সাথে তুলনা করছি এটি যদি সমান হয় তবে আমার এটি করার কথা নয় যদি এটি সমান হয় তবে আমি এই SKIP শাখা করছি আমি এই দুটি INSTRUCTIONনা এড়িয়ে চলেছি তবে এটি যদি সমান না হয় তবে আমি এই ADD ও SUB দিয়ে যাচ্ছি কেবলমাত্র আমিই বলতে চাই যে এখানে আমি একটি শাখার নির্দেশের প্রয়োজন তবে যদি আমি শর্তসাপেক্ষে বিভিন্ন রূপায়ণ ব্যবহার করি তবে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কী করেছি আমরা আবার আর 2 এর সাথে 10 এর সাথে তুলনা করছি পরবর্তী ADD ও SUB নির্দেশিকায় আমরা শর্তসাপেক্ষ পোস্টফিক্সের সমান নয় এর অর্থ যদি না হয় তবে আপনি এইগুলি করেন সুতরাং আমি যখন ADDNE বলি তখন কম্পিউটারটি 0 FLAG টি পরীক্ষা করে যদি এটি 0 হয় তবে এটি কার্যকর করুন একইভাবে যদি FLAG 0 হয় তবে এটি কার্যকর করুন এই শর্তযুক্ত বিভিন্ন নির্দেশাবলী একটি শাখার নির্দেশ এড়াতে সহায়তা করে এটি অনেকগুলি ছোট শাখা মুছে ফেলতে সহায়তা করে একটি সাধারণ কোডে আপনি এরকম অনেকগুলি দৃষ্টান্ত খুঁজে পাবেন এই শর্তসাপেক্ষ নির্দেশাবলী আপনার কোডকে আরও খাটো এবং আরও দক্ষ করে তুলতে এই জাতীয় অনেক শাখার নির্দেশাবলী দূর করতে সহায়তা করতে পারে এটিই প্রধান সুবিধা এখন উপলব্ধ বিভিন্ন নির্দেশাবলী পোস্টফিক্স এখানে প্রদর্শিত হয় একটি নির্দেশের অংশ হিসাবে এখানে 4 টি বিট সংরক্ষিত রয়েছে যা শর্তটি উল্লেখ করবে আসুন আরেকটি উদাহরণ নিই এখানে আমরা একসাথে দুটি শর্ত পরীক্ষা করছি এটি প্রচলিত পদ্ধতি আপনি প্রথমে আর 1 এবং আর 3 তুলনা করুন যদি তারা সমান না হয় তবে আপনি সরাসরি এড়িয়ে যেতে পারবেন তার মানে আপনার এটি করার দরকার নেই যদি সরাসরি এটি SKIP এ আসার সমান না হয় তবে আপনি পরবর্তী শর্তটি r5 এবং r6 পরীক্ষা করে দেখুন যদি সেগুলি সমান না হয় তবে আপনি SKIP এ যান অন্যথায় আপনি যুক্ত করেন তবে শর্তসাপেক্ষে বিভিন্ন দ্বিতীয় তুলনা নির্দেশিকা আপনি শর্তযুক্ত করতে পারেন সুতরাং আপনি এখানে দেখুন আপনি দুটি শাখার INSTRUCTION অপসারণ করছেন আপনার কোডটি এত বেশি দক্ষ হয়ে উঠছে শর্তসাপেক্ষ কার্যকর নির্দেশাবলীর সংযোজন লোকেরা কোডগুলি যেভাবে লিখতে পারে তাতে এটি একটি নতুন মাত্রা যুক্ত করেছে কোডটি খুব কমপ্যাক্ট এবং দক্ষ হতে পারে এবং কার্যকর করার ক্ষেত্রেও কম সময় লাগবে কারণ নির্দেশের সংখ্যা কম রয়েছে আরও একটি INSTRUCTION রয়েছে যা PCর মানও পরিবর্তন করে অবশ্যই এম্বেড থাকা সিস্টেম ডিজাইনের দৃষ্টিকোণ থেকে এটি এতটা গুরুত্বপূর্ণ নয় এগুলিকে সুপারভাইজারি কল বলা হয় সফ্টওয়্যার ইন্টারপেট বা SWI নামে একটি INSTRUCTION রয়েছে এটি সাবরুটিন হয় যা স্বয়ংক্রিয়ভাবে ঘটে আমরা এর খুব বেশি বিশদে যাচ্ছি না আমরা সংক্ষেপে দেখেছি বিভিন্ন ধরণের নির্দেশাবলী যা ARM এ রয়েছে এবং অনন্য বৈশিষ্ট্য রয়েছে বিশেষত আমি এই বক্তৃতায় শর্তসাপেক্ষ কার্যকর করার কথা বলেছি এর আগে আপনি গাণিতিক এবং যুক্তি নির্দেশের শর্তাবলী দেখেছেন যখন আপনি নির্বাহ করছেন দ্বিতীয় অপারেন্ডটি অনেক নমনীয় উপায়ে নির্দিষ্ট করা যেতে পারে এই নমনীয় পদ্ধতিগুলির সুবিধা গ্রহণের পরে আপনি একাধিক নিবন্ধক স্থানান্তর নির্দেশাবলী ইত্যাদির সাহায্যে আপনার কোডটি আরও খাটো করে তুলতে পারেন আমি যেমন বলেছি যে এই কোর্সে আমরা কয়েকটি মাইক্রোকন্ট্রোলার বোর্ডের উপর ভিত্তি করে প্রচুর পরীক্ষামূলক demonstration দেখব পরবর্তী বক্তৃতায় আমরা আপনাকে এমন একটি বোর্ডের সাথে পরিচয় করিয়ে দেব যার ভিত্তিতে অনেক পরীক্ষা নিরীক্ষা প্রদর্শিত হবে আমরা বোর্ডগুলির মূল বৈশিষ্ট্যগুলি বিভিন্ন ধরণের সংযোজক এবং কীভাবে তাদের ব্যবহার করব সেগুলি নিয়ে আলোচনা করব এবং পরবর্তীকালে তারা কীভাবে ব্যবহার করা হয় তা বাস্তবে আমরা দেখতে পাব ধন্যবাদ